আমরা দেখেছি যে একটি আধান বন্টনের জন্য ইলেক্ট্রোস্ট্যাটিক বিভব কি হয় আধান বন্টন টি যদি r প্রাইমে থাকে ও আমরা বিভব গণনা করি ভেক্টর r এ ইলেক্ট্রোস্ট্যাটিক বিভব V r হয় 1 বাই 4 পাই এপসাইলন 0 ইন্টিগ্রেশান রো r প্রাইম বাই r মাইনাস r প্রাইম গুণ d v প্রাইম যেখানে d v প্রাইম নির্দেশ করে যে আমরা ইন্টিগ্রেশান করছি ভ্যারিয়েবল r প্রাইম বা এই আয়তনের ওপর যেখানে আধান বন্টন এর মান শুন্য নয় এই পাঠক্রমে আমরা যা করব তা হল দুই বা তিন রকমের আধান বন্টনের জন্য বিভবের গণনা যেই উদাহরন গুলি আমি নেব তারা হল ১ একটি রৈখিক আধান যার আধান ঘনত্ব ল্যামডা প্রতি একক দৈর্ঘ্য একটি r ব্যাসার্ধের বলয় যেও আধান ঘনত্ব ল্যামডা প্রতি একক দৈর্ঘ্য বহন করে একে সাধারন ভাবে লিখলে আধানের চাকতি হিসেবেও লেখা যায় যেমন আমরা করেছিলাম তড়িৎ ক্ষেত্রের বা একটি আধানের ওপর বল গণনার বেলায় এবার কিন্তু আমি সেটি ব্যবহার করব বিভব গণনা করতে একটি সুষম ভাবে বন্টিত আধান শেল এর জন্য যে আধান ঘনত্ব সিগমা প্রতি একক ক্ষেত্রফল বহন করে তাহলে রৈখিক আধান টি কে নিয়ে শুরু করা যাক ধরো এটি দেওয়া আছে মূল বিন্দু তে কেন্দ্র টি মূল বিন্দু তে অবস্থিত দৈর্ঘ্য মাইনাস L বাই 2 থেকে L বাই 2 পর্যন্ত এবার তোমরা দেখো তড়িৎ ক্ষেত্রের বদলে বিভব গণনা করার সুবিধে কারণ বিভবের বেলায় আমার কম্পোনেন্ট নিয়ে চিন্তা করার দরকার নেই আমায় শুধু গণনা করতে হবে যে এই ছোটো আধান অংশ ল্যামডা d y এর জন্য বিভবের যা হল ল্যামডা d y বাই 4 পাই এপসাইলন 0 ও এই বিন্দুর দুরত্ব r থেকে যা হল r মাইনাস y গুণ y একক ভেক্টর তারপর ইন্টিগ্রেট করব y এর মান মাইনাস L বাই 2 থেকে L বাই 2 পর্যন্ত শুধু এই একটি গণনা কোন কম্পোনেন্ট এর দরকার নেই তাহলে তা করা যাক এটি হল r বিন্দু তে V বা আমি লিখতে পারি V x y ও z সমান ল্যামডা বাই 4 পাই এপসাইলন 0 বাইরে চলে আসে ইন্টিগ্রেশান মাইনাস L বাই 2 থেকে L বাই 2 আধান বসে আছে y অক্ষের ওপর তাই আধানের x ও z কম্পোনেন্ট গুলি 0 আর সেই জন্য আমার থাকছে d y বাই x স্কয়ার যোগ z স্কয়ার যোগ আমার গণনার কোন বিন্দু y স্কয়ার এর স্কয়ার রুট আমি লেখার এই ধরন টি একটু পাল্টে ফেলি আমি প্রাইম চিহ্ন টি লিখব যেমন আমি আগেও লিখেছিলাম এটা দেখানোর জন্য যে আমি y প্রাইম এর ওপর ইন্টিগ্রেট করছি আমি তাহলে বিভব গণনা করছি y বিন্দু তে অর্থাৎ y মাইনাস y প্রাইম স্কয়ার এই ইন্টিগ্রাল টি আমরা কষছি ইন্টিগ্রাল টি করা যাক ধরে নিই x স্কয়ার যোগ z স্কয়ার সমান কোন রো স্কয়ার তাহলে V x y z সমান ল্যামডা বাই 4 পাই এপসাইলন 0 ইন্টিগ্রেশান মাইনাস L বাই 2 থেকে L বাই 2 d y প্রাইম বাই রো স্কয়ার যোগ y মাইনাস y প্রাইম স্কয়ার এর স্কয়ার রুট এই ইন্টিগ্রাল টি করতে আমি y মাইনাস y প্রাইম কে রো ট্যানজেন্ট থিটা লিখব তাহলে আমি পাবো মাইনাস d y প্রাইম সমান রো সেক্যান্ট থিটা d থিটা সীমা হয়ে যাবে থিটা 1 সমান ট্যান ইনভার্স y যোগ L বাই 2 বাই রো থেকে থিটা 2 সমান ট্যান ইনভার্স y মাইনাস L বাই 2 বাই রো তাহলে এই ইন্টিগ্রাল টি এখন লেখা যাবে V x y z সমান ল্যামডা বাই 4 পাই এপসাইলন 0 এই মাইনাস চিহ্ন টি সীমা গুলি বদলে দেবে অন্য দিকে তাই আমার কাছে থাকবে থিটা 2 থেকে থিটা 1 রো সেক্যান্ট থিটা d থিটা এই রো টি কেটে যাবে আর একটি সেক্যান্ট থিটা ও কেটে যাবে পড়ে থাকবে এখানে সেক্যান্ট থিটা অতএব বিভব V x y z সমান ল্যামডা বাই 4 পাই এপসাইলন 0 থিটা 2 থেকে থিটা 1ইন্টিগ্রেশান সেক্যান্ট থিটা d থিটা যা ল্যামডা বাই 4 পাই এপসাইলন 0 লগ সেক্যান্ট থিটা 1 যোগ ট্যান থিটা 1 বাই সেক্যান্ট থিটা 2 যোগ ট্যান থিটা 2

এটাই হল উত্তর

এবার আমাদের বিশেষ আগ্রহ হল হয় আমাদের L অসীমের দিকে যাবে বা y শুন্যের দিকে যাবে আমরা ধরে নিই L অসীমের দিকে যাচ্ছে তাহলে যেহেতু থিটা 1 সমান ছিল ট্যান ইনভার্স y যোগ L বাই 2 বাই রো ট্যান থিটা 1 হবে y যোগ L বাই 2 বাই রো আর ট্যান থিটা 2 হবে y মাইনাস L বাই 2 বাই রো যার থেকে পাবো V x y z সমান ল্যামডা বাই 4 পাই এপসাইলন 0 লগ সেক্যান্ট থিটা 1 যোগ ট্যান থিটা 1 বাই সেক্যান্ট থিটা 2 যোগ ট্যান থিটা 2 সমান ল্যামডা বাই 4 পাই এপসাইলন 0 লগ সেক্যান্ট থিটা 1 হবে 1 বাই কোসাইন থিটা 1 এখন দেখা যাক যে ট্যান থিটা 1 হল y যোগ L বাই 2 বাই রো সুতরাং এটা হবে রো বাই স্কোয়ার রুট L বাই 2 স্কোয়ার যোগ রো স্কোয়ার যোগ y যোগ L বাই 2 হোল স্কোয়ার আমাদের আছে ট্যান থিটা 1 সমান y যোগ L বাই 2 বাই রো আর ট্যান থিটা 2 সমান y মাইনাস L বাই 2 বাই রো আর তাই সেক্যান্ট থিটা 1 সমান রো স্কোয়ার যোগ y যোগ L বাই 2 স্কোয়ার বাই রো এর স্কোয়ার রুট আর ট্যান থিটা 2 সমান রো স্কোয়ার যোগ y মাইনাস L বাই 2 স্কোয়ার এর স্কোয়ার রুট বাই রো আর এই হল সেক্যান্ট থিটা 2 এই সমস্ত গণনা করার পর ও L এর সীমা অসীম ধরলে L বাই 2 প্লাস বা মাইনাস y সমান নেওয়া যাবে শুধু L বাই 2 V x y z হিসেবে তোমরা পাবে ল্যামডা বাই 4 পাই এপসাইলন 0 লগ 4 L স্কয়ার বাই রো স্কয়ার যোগ 1 ও 4 ওপরে হবেনা 4 থাকবে নীচে তাহলে যা আমরা পাবো তা হল L যেহেতু 1 এর থেকে অনেক অনেক বড় L স্কয়ার বাই 4 রো স্কয়ার ও 1 এর থেকে অনেক অনেক বড় হবে তাই এটা মাথায় রেখে আমরা লিখতে পারি V x y z হিসেবে ল্যামডা বাই 4 পাই এপসাইলন 0 লগ L স্কয়ার বাই 4 মাইনাস লগ রো স্কয়ার যেহেতু L অসীম এর দিকে যাবে এই রাশি টি অসীম হয়ে যাবে যদিও বিভব গণনা করার সময় আমরা সব সময়েই অসীম এর অংশ টি বাদ দিতে পারি তাই আমি লিখতে পারি ল্যামডা বাই 4 পাই এপসাইলন 0 মাইনাস 2 লগ রো যার সমান মাইনাস ল্যামডা বাই 2 এপসাইলন 0 লগ রো এটাই হল উত্তর যখন L অসীমের দিকে যায় এই উত্তর টি একটি অনন্ত দৈর্ঘ্যের তারের চিরাচরিত অভিব্যক্তির সাথে মিলেও যায়